তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বাউন্ড পার্টিকেলের সোডিঞ্জার সমীকরণের সমাধান খোঁজার চেষ্টা করেছি তারমানে x→±∞→0 এই লেকচারে আমরা একটু অন্য ধরনের জিনিস শিখবো আমরা স্বাধীন কনা এবং এর মানে কনাটি ∞ থেকে আসছে এবং রিফ্লেক্ট করে অবার ∞ পর্যন্ত যেতে পারে তার মানে যখন x→±∞ ψ≠0 এবং তোমরা ধরতে পারো কোনাটি বেরিয়ার থেকে রিফ্লেকশন এবং ট্রান্সমিশন হচ্ছে আমি এই ঘটনাটি বিশ্লেষণ করবো আমরা একটি নির্দিষ্ট উচ্চতার বক্সের মধ্যে একটি কণা ধরবো এবং বক্সটি উচ্চতা বা পোটেনশিয়াল V0 এবং আমরা দেখেছি বক্সের ভিতরে ওয়েভ ফাংশান 0 নয় আশ্চর্যজনকভাবে বক্সের বাইরেও 0 নয় যখন কোনটি আবদ্ধ থাকবে তখন আমি বলব নির্দিষ্ট উচ্চতার দেওয়াল এবং এই ক্ষেত্রে কোনটিতে দেওয়ালের বাইরে পাওয়ার প্রবাবিলিটি আছে এক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রবাবিলিটি x2≠0 যদিও আমি প্রমাণ করেছি বাইরে কনাটিকে পাওয়ার প্রবাবিলিটি খুবই কম এবং ভিতরে পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি কিন্তু বাইরে পাবার প্রবাবিলিটি যেহেতু 0 নয় এটা ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে দেখা যায় না ক্লাসিকাল মেকানিক্সের ক্ষেত্রে বক্সের বাইরে কনাকে পাওয়ার প্রবাবিলিটি 0 এটা অন্যান্য ঘটনার মতো এবং আমরা এই ব্যাপারে বিশ্লেষণ করবো আমি এই ঘটনার ব্যাপারে বলতে চাইছি কারণ কনার ওয়েভ নেচার একটি কোয়ান্টাম ঘটনা কোনটি বেরিয়ারের মধ্য দিয়ে চলে যাচ্ছে এটা ওয়েভের ক্ষেত্রে খুব সাধারণ ঘটনা ধরো আমার কাছে একটি খুব সরু সুতো আছে এবং একটি মোটা সুতো আছে এখন যদি একটি ওয়েভ আসতে ওকে তাহলে একটি রিফ্লেকশন হবে এবং সেখানেই তুমি যাই করো একটা ট্রান্সমিশন হবে একই রকম ভাবে প্রতিকীভাবে আমি একটি কণাকে পাঠাচ্ছি এখানে আমি এনার্জি E স্টেপের উচ্চতার থেকে বেশি ধরছি তাহলে ক্লাসিক্যালি কোনটি সোজা বেরিয়ে যাবে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী কোনটির পিছনের দিকে ফিরে আসার একটা প্রবাবিলিটি থাকবে এবং অন্য একটি প্রবাবিলিটি থাকবে বেরিয়ে যাওয়ার অধিকাংশটাই বাইরে বেরিয়ে যাওয়ার প্রবাবিলিটি যেহেতু ক্লাসিক্যালি তোমরা কণাটিকে বাইরে পেয়েছো কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী তাদের মধ্যে কিছুটা পিছন দিকে ফিরে আসতে পারে কারণ কনার সাথে একটি ওয়েভ এসোসিয়েটেড বা সংযুক্ত আছে আবার বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী ওয়েভ কে কয়েকটি শর্ত মানতে হবে যেমন যখন একটি কণা বেরিয়ার উচ্চতার থেকে কম এনার্জি নিয়ে আসবে তখন কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ীও কনাগুলিকে পিছন দিকে ফিরে যেতে হবে কোন সময় তোমরা দেখতে পাবে কোনটিকে অন্যদিকে পাওয়ার প্রবাবিলিটি আছে এই ঘটনা তোমরা দেখতে পাবে ক্লাসিক্যাল ওয়েভের টোটাল ইন্টার্নাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে দুটি মাধ্যমের বাউন্ডারি আছে এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় তাহলে কিছু ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড অন্য মাধ্যমে যাবে যদিও দেখতে পাওয়া যাবে আলো পুরনো মাধ্যমে ফিরে এসেছে এখন আমি একটি অন্য মাধ্যম এখানে রাখবো অথবা এই কাচকে খুব পাতলা করে দেবো তাহলে এর মধ্য দিয়ে কিছু পরিমাণ আলো ভেদ করে চলে যাবে অথবা আমরা বলতে পারি যদি পটেনশিয়াল এর উচ্চতা কম করে দেওয়া হয় তাহলে কিছু পাটিকেল বা কনা ভেদ করে চলে যাবে এই ঘটনাকে বলা হয় টানেলিং এই সমস্ত ঘটনা গুলি আমরা ওয়েব এর ক্ষেত্রে দেখতে পাই একই রকমভাবে যখন আমরা কনার সাথে একটি ওয়েভ আছে ধরে নেবো তখন এই ঘটনা গুলো দেখতে পাবো আমরা এই সমস্যা গুলো ধীরে ধীরে দেখবো তাহলে এই লেকচারে আমি বেরিয়ারের কাছাকাছি রিফ্লেকশন এবং ট্রান্সমিশনের ব্যাপারে আলোচনা করবো তাহলে এখানে বেরিয়ারের উচ্চতা V0 এবং প্রথম ক্ষেত্রে আমি ধরে নিয়েছি কোনাটি বাম দিক থেকে EV0 শক্তি নিয়ে আসছে এবং বামদিকে V00 বামদিকে ওয়েভ ফাংশন সোডিঞ্জার সমীকরণ থেকে আমরা পেয়ে যাব যেখানে E0 অন্য ক্ষেত্রে ওয়েভ ফাংশন কমতে থাকবে এবং তার ফলে আমরা সমাধান পাবো xeikx আমরা এখানে k1x লিখবো বা লিখতে পারি e ik1x A এবং B এমপ্লিচিউড তাহলে ওয়েভ আসছে এবং যেহেতু বাউন্ডারি আছে তাই আবার পিছনের দিকে ফিরে যেতে পারে যেখান থেকে স্টেপ শুরু হয়েছে সেখানে x0 তাহলে x0 এবং x0 এর জন্য 22md2dx2V0ψEψ সমীকরণের সমাধান পাবো এবং এখান থেকে আমরা সমাধান পাবো xeαx or e αx যেখানে α2mV0 E2 এখানে আমি অ্যামপ্লিচিউডকে C এবং D বলছি এবং k1 2mE2 আমি ছবিটা আবার আঁকছি যেখানে মধ্যবর্তী অবস্থানটি হলো x0 এবং পোটেনশিয়ালের উচ্চতা V0 এখানে ওয়েভ ফাংশনটি হল Aeik1xBe ik1x তাহলে ওয়েভ ফাংশন দুটি ওয়েভের সুপারপজিশন এবং আমরা A এবং B এর মান বাউন্ডারি কন্ডিশন থেকে বের করবো যেখানে ডানদিকে x0 এর জন্য আমাদের সমাধানটি হলো CeαxD e αx আমরা এখন দেখব কিভাবে বাউন্ডারি কন্ডিশনার ব্যবহার করে A B C এবং D এর মান বের করা যায় বাউন্ডারি কন্ডিশন গুলি হল x0 এর জন্য এবং কন্টিনিউয়াস এখন আমরা ধরে নেব কনাটি যখন বাম দিক থেকে আসছে তখন ডানদিকে অনেক দূরে যাবে তাহলে কোন কনাটি বাম দিক থেকে আসছে প্রাথমিক অবস্থায় ডানদিকে কোন কনা নেই অথবা x∞ এর জন্য কোন কণা থাকবে না আমরা এক্ষেত্রে বলতে পারি D এর মান শূন্য নয় কিন্তু C0 কারণ C এর মান শূন্য না হলে ওয়েভ ফাংশন x→∞ অবস্থানে ব্ল আপ করে যাবে এবং তার ফলে C0 তাহলে বাস্তবিক ভাবে আমরা ধরে নিতে পারি বাউন্ডারি থেকে অনেক দূরে কোন কনা পাওয়া যাবে না আবার C শূন্য না হলে ওয়েভ ফাংশন ব্ল আপ করে যাবে এই দুটি কারণে আমাদেরকে C0 ধরতে হবে তাহলে ডান দিকের জন্য একমাত্র সমাধান হলো D e αx তাহলে আমরা আবার লিখতে পারি xAeik1xBe ik1x এই সমাধানটি x0 এবং x0 এর জন্য অথবা x0 এর জন্য সমাধান D e αx তাহলে x0 অবস্থানে কন্টিনিউয়াস এখান থেকে আমরা পাবো ABD এটা হল আমাদের এক নম্বর সমীকরণ এবং x0 বিন্দুতে কন্টিনিউয়াস এখান থেকে পাবো A Bik αD এটা হলো আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে আমাদের কাছে এখন দুটি সমীকরণ আছে এবং তিনটি অজানা প্যারামিটার আছে এই সমীকরণ দুটিকে সমাধান করে তিনটি অজানা রাশি বের করতে আমরা উৎসাহী নয় আমরা শুধু জানতে চাইবো BA এবং DA রাশি দুটির মান এই দুটি থেকে আমরা পোটেনশিয়াল বেরিয়ার এর দুদিকে কোনার সংখ্যার অনুপাত পাবো তাহলে দ্বিতীয় সমীকরণটি কে আমি লিখতে পারি A B ikD এবং এখান থেকে আমরা পাবো D2A1iαk আবার অন্য সমীকরণ থেকে পাবো B D A 2kAkiα A k iαkiα A তাহলে আমরা দেখতে পাচ্ছি কণা আসছে এবং ফিরে যাচ্ছে এখানে একটি ক্ষীয়মান ওয়েভ ফাংশান আছে এখানে আমরা দেখেছি Aeikx কনাটির বর্তমান ওয়েভ ফাংশান যখন ডানদিকে যাচ্ছে কনাটি যখন ডানদিকে থেকে বামদিকে যাচ্ছে তখন ওয়েভ ফাংশান Be ikx আমরা দেখেছি BAk iαkiα এবং DA2kkiα এখানে ওয়েভ স্ট্যান্ডিং অথবা একটু ট্রাভেলিং হবে কারণ A এবং B সমান নয় তাহলে মূলত আমি যখন বামদিকের সমাধান লিখব তখন সমাধান হবে AeikxBe ikx আমি এখানে বলতে পারি Aeikx আসছে কোনা ডানদিকে যাওয়ার জন্য এবংBe ikx আসছে ডান দিক থেকে বাম দিকে যাওয়ার জন্য তাহলে বামদিকে কারেন্ট ডান দিকে কারেন্ট আমাদেরকে রিফ্লেকশন কোইফিশিয়েন্টের মান দেবে বামদিকে রিফ্লেকশন কোইফিশিয়েন্ট এর মান হবে কারেন্ট এবং B2 থেকে পেয়ে যাবে তোমরা আগের লেকচার এ গিয়ে কারেন্টের ব্যাপারটা দেখে নিতে পারো একই রকম ভাবে ডানদিকে কারেন্টের মান হবে গতি ডিভাইডেড বাই A2 এবং এখান থেকে আমরা পাবো k iα2kiα2 1 তাহলে সমস্ত পাটিকেল গুলি ডান দিকে আসছে এবং একই সঙ্গে রিফ্লেক্টেড হওয়ার প্রবাবিলিটি আছে কারণ এখানে De αx টার্ম আছে এখানে আমি ছবির মধ্যে নীল কালি দিয়ে দেখিয়েছি কনা গুলিকে এই অঞ্চলে পাওয়ার সর্বদা একটা প্রবাবিলিটি আছে তাহলে যদি পাটিকেল গুলি পিছনের দিকে ফিরে যায় তাহলে কি ঘটবে এখন আমি যদি এই অঞ্চলে দেখি তাহলে দেখতে পাবো কোন এক সময়ে একটি কণা এই জায়গায় অবস্থান করছে কারণ এই জায়গায় অবস্থান করার একটি নির্দিষ্ট প্রবাবিলিটি আছে কিন্তু এক্ষেত্রে রিফ্লেকশন কোইফিশিয়েন্টের মান 1 হবে এখন আমরা দেখব দ্বিতীয় ঘটনার জন্য কি হবে এখানে শক্তি V0 মানের থেকে বেশি তাহলে এখানে আমাদের x0 বিন্দুতে স্টেপের উচ্চতা V0 এবং শক্তির পরিমাণ বেশি এবং কণাগুলি বাম দিক থেকে আসছে তাহলে আবার আমরা ধরে নিতে পারি যে কিছু পরিমাণ কনার রিফ্লেকশন এবং কিছু পরিমাণ কনার ট্রানস্মিশন হবে যেহেতু কণাগুলি বামদিক থেকে আসছে তাই প্রাথমিক অবস্থায় ডানদিকে কোন কণা থাকবে না তাহলে শুধুমাত্র বেরিয়ারে আঘাত করার পর ডান দিকে যেতে পারবে আমি বাম দিক থেকে আসার জন্য কোন সমাধান করব না তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু কণাগুলি বাম দিক থেকে আসছে কোন ওয়েভ x0 অঞ্চলের জন্য বামদিকে যাবে না তাহলে x0 এর জন্য আমাদের সমাধান হলো xAeik1xBe ik1x যেখানে k12mE2 এবং আমরা x0 অঞ্চলের জন্য পাবো xCeik2x যেখানে k22m2 আবার আমরা বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করে C A এবং B এর মান বের করবো এখানে বাউন্ডারি কন্ডিশন গুলো হল x0 এবং x0 এর জন্য ψ সমান তারমানে দুই দিকে কন্টিনিউয়াস তাহলে এখন আমাদের কাছে আছে ABC কন্টিনিউয়াস হবে তাহলে আমরা পাবো ik1A Bik2C এটা আমাদের এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণকে লিখতে পারি A Bk2k1C এই দুটি সমীকরণের সমাধান করে আমরা পাবো 2A1k2k1C অথবা C2k1k1k2A আবার একইসঙ্গে আমরা পাবো BC A 2k1k1k2 1A k1 k2k1k2 B তাহলে আমি পাবো C2k1k1k2A এখান থেকে লিখতে পারি CA2k1k1k2 এবং B k1 k2k1k2 A এখান থেকে লিখতে পারি BAk1 k2k1k2 এখন x0 অঞ্চলে রিফ্লেকশন কোইফিশিয়েন্টের Rবামদিকে প্রবাহিত কারেন্ট ডানদিকে প্রবাহিত কারেন্ট তাহলে এখান থেকে পাওয়া যাবে k গুনিতক B2 ডিভাইডেড বাই গতি A2 তাহলে এখান থেকে পাওয়া যাবে k1 k22 k1k22 এবং x0 অঞ্চলে ট্রান্সমিশন কোইফিশিয়েন্ট হবে v2C2v1A2 আবার গতি k এর সঙ্গে সমানুপাতিক তাহলে ট্রান্সমিশন কোইফিশিয়েন্ট 4k1k2 k1k22 তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি একটি কনা বামদিক থেকে এসে বেরিয়ারে আঘাত করছে এবং শক্তি E V0 ক্লাসিকাল মেকানিক্স অনুযায়ি এর নিচে থাকবে কিন্ত এখানে আমরা রিফ্লেকশন কোইফিশিয়েন্ট k1 k2 k1k22 এবং ট্রান্সমিশন কোইফিশিয়েন্ট 4k1k2 k1k22 পাচ্ছি এখন এনার্জি ভার্সেস এই কোইফিশিয়েন্ট গুলি প্লট করবো EV0 এর জন্য রিফ্লেকশন কোইফিশিয়েন্ট লাল কালি দিয়ে দেখিয়েছি V0 পর্যন্ত রিফ্লেকশন কোইফিশিয়েন্টের মান 1 এবং ট্রান্সমিশন কোইফিশিয়েন্টের মান 0 এখানে নীল কালি দিয়ে দেখিয়েছি এর পরে রিফ্লেকশন কোইফিশিয়েন্ট হঠৎ করে 0 থেকে বেশী হয় যাইহোক সর্বদা TR 1 হয় এটা ক্লাসিক্যাল মেকানিক্সের থেকে আলাদা এমনকি EV0 এর জন্য রিফ্লেকশন হয় এবং ট্রান্সমিশন 1 নয় এখন EV0 এর জন্য আমরা দেখলাম আসছে এবং ফিরে যাচ্ছে অনেকটা আভন্তরিন পূর্ন প্রতিফলনের মতো কিন্ত এখানে পাওয়ারও নির্দিষ্ট প্রবাবিলিটি আছে আমি যদি বেরিয়ার ছোট করি তারমানে V0 এইরকম ছোট তাহলেও এই জায়গায়ও কনাটিকে পাওয়ার প্রবাবিলিটি আছে এটা ক্লাসিকাল মেকানিক্সে হয় না কণাটিকে এইখানে পাওয়ার প্রবাবিলিটি আছে এবং তারপর কনাটি এর মধ্য দিয়ে চলে যেতে পারে এই ঘটনাকে বলা হয় টানেলিং শক্তি বেরিয়ারের উচ্চতার থেকে কম থাকা সত্ত্বেও কনাটি অন্যপ্রান্তে পাওয়া যায় এবং এই ঘটনাটি কোয়ান্টাম ফেনোমেনা কারণ এটা কনার ওয়েভ নেচার এই লেকচারে আমরা ধরেছি কোনটি বেরিয়ার থেকে ট্রান্সমিশন এবং রিফ্লেকশন হয় এবং এই ঘটনাটি ক্লাসিক্যাল ঘটনার থেকে আলাদা কারণ এখানে কনার সাথে একটি ওয়েভ অ্যাসোসিয়েটেড বা সংযুক্ত আছে আমি তোমাদেরকে ভাবার জন্য বলব যে যদি বেরিয়ার এর প্রস্থ পাতলা করা হয় তাহলে কনা বেরিয়ােরর মধ্য দিয়ে চলে যাবে এমনকি যদি শক্তি বেরিয়ারের উচ্চতা থেকে কম হয় এই ঘটনাকে বলা হয় টানেলিং আমি পরের লেকচারে এই ব্যাপারে আলোচনা করব